আজকের আলোচনায় স্বাগত আগেরবার আমরা আলোচনা করেছিলাম যে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন এর নির্ভরযোগ্যতা কিভাবে অনুমান করা যায় একটা উপায় আমরা বলেছিলাম হল রিলায়বিলিটি গ্রোথ মডেলিং বিভিন্ন ধরনের মডেল আছে এই বিষয়ের উপর তার মধ্যে থেকে তিনটি মডেল আমরা আলোচনা করেছিলাম তো এই মডেলগুলোতে গ্রাফ এর মাধ্যমে সময়ের সাথে ব্যর্থতার হারের সম্পর্ককে বোঝানো হয়েছে এবং সেই নির্দিষ্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন টা যার নির্ভরযোগ্যতা বের করতে আমরা আগ্রহী আমরা তার ব্যর্থতার ডেটা টা সময়ের সাথে কীভাবে সম্পর্কিত সেটা সংগ্রহ করি এবং তারপর প্লট করি এবং তারপর দেখি যে কোন মডেলটা সবচেয়ে নির্ভুলভাবে ডেটা র সঙ্গে খাপ খাচ্ছে এবং তার উপর নির্ভর করে আমরা সফটওয়্যার এর নির্ভরযোগ্যতাটা কিছু সময় পরের জন্য পূর্বানুমান করতে পারি অন্য আরেকটা যে পদ্ধতি আলোচনা করলাম সেটা হল স্ট্যাটিস্টিকাল টেস্টিং স্ট্যাটিস্টিকাল টেস্টিং এ অপারেশনাল প্রোফাইল ব্যবহার করে আমরা টেস্ট কেস তৈরি করি যদিও নামটা হচ্ছে টেস্টিং কিন্তু আমরা এখানে বাগ চিহ্নিত করিনা স্ট্যাটিস্টিকাল টেস্টিং এর মূল লক্ষ্য হচ্ছে সফটওয়্যার এর নির্ভরযোগ্যতা অনুমান করা ব্যবহারকারীরা যে পৌনঃপুনিকতার সাথে প্রতিটি ফাংশন ব্যবহার করে তার সাথে খাপ খাইয়ে টেস্ট কেস এর ডেটা টা তৈরি করি আমরা যদি কোন কার্যকারিতা 40 শতাংশ সময় ব্যবহৃত হয় তাহলে আমাদের টেস্ট কেস এর ডেটা টাও এমন হতে হবে যাতে সেটার জন্য সেই কার্যকারিতাটা 40 শতাংশ সময় ব্যবহৃত হয় অন্য আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এর জন্য বেশ বড় পরিমাণে টেস্ট ডেটা দরকার কারণ নামেই বোঝা যাচ্ছে যে এটা একটা সংখ্যাতাত্ত্বিক কৌশল সেই জন্য আমাদের বেশ ভালো পরিমাণে ডেটা রাখতে হবে যার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারব এবং কিছু সময় পর নির্ভরযোগ্যতা অনুমান করতে পারব আমরা যদি হাতেগোনা ডেটা নিয়ে কাজ করি তাহলে ফলাফল ভুল হবে এবং আমরা এটাও ধরে নিচ্ছি যে ইনপুট এর খুব অল্প শতাংশই সিস্টেম ফেলিওর ঘটাতে পারে যদি এরকম হয় যে প্রতিটা টেস্ট এই সিস্টেম টা চলতে পারছে না সে ক্ষেত্রে নির্ভরযোগ্যতার অনুমানটা খুবই খারাপ হবে একদমই ঠিকঠাক হবে না কিন্তু স্ট্যাটিস্টিকাল টেস্টিং এর সমস্যা হলো টেস্ট ডেটা তৈরি করব কিভাবে কারণ ডেটা র পরিমাণটা বেশ বড় লাগবে সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে ডেটা র পরিমাণটা বড় হতে হবে এবং শুধু তাই নয় আমরা খালি ব্যবহারকারী জানে এরকম ডেটা দিলেই চলবে না এমন ডেটা দিয়েও দেখতে হবে যা সচরাচর কেউ দেবে না এটা বলতে আসলে আমরা কর্নার কেস গুলিকেই বোঝাচ্ছি অর্থাৎ এইরকম ডেটা ব্যবহারকারী সাধারণভাবে কখনোই দেবে না কিন্তু কখনো সখনো এরকম ডেটা ও দিয়ে দিতে পারে এবং এইগুলোর জন্যই ব্যর্থতাগুলো ঘটে সেগুলোকে কর্নার টেস্ট কেস বলা হয় কিন্তু সেই টেস্ট কেস গুলোকে তৈরি করাই হল আসল পরীক্ষা সাধারণভাবে যে ডেটা দেওয়া হবে সেটা তো আমরা সহজেই তৈরি করে ফেলতে পারব কিন্তু যেগুলো কখনো সখনো আসতে পারে সেটাই বড় পরীক্ষা হয়ে যায় এবং স্ট্যাটিস্টিকাল টেস্টিং এর ফলাফলের সঠিকতা প্রধানত নির্ভর করে যে আমরা বেশ ভালো পরিমাণে কর্নার কেস তৈরি করেছি কিনা এখানে আমরা সেই সমস্ত ফাংশন গুলোর জন্য বেশ বড় সংখ্যায় ইনপুট দেবো যেগুলো একজন সাধারণ ব্যক্তি খুব ঘনঘন ব্যবহার করে এবং সেক্ষেত্রে সেই ব্যক্তিটির নিজস্ব ধারণা তৈরি হবে সফটওয়্যার টির নির্ভরযোগ্যতা সম্পর্কে এবং এখানে মূল বক্তব্যটা হলো যে যে অংশগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেইগুলোকে বেশি করে পরীক্ষা করো এবং তার ফলে ওই সমস্ত অংশগুলিতে যে বাগ গুলি রয়েছে সেগুলোকে সরানো হয় যেহেতু যে ফাংশন গুলো ঘন ঘন ব্যবহৃত হয় তাদের জন্য অনেক টেস্ট কেস তৈরি করা হয়েছে এবং সেই জন্য শুধুমাত্র এই নয় যে আমরা নির্ভরযোগ্যতা অনুমান করতে পারছি কিন্তু এটার জন্য অনেক বাগ ও সংশোধিত হচ্ছে এগুলো থেকে এবং সেক্ষেত্রে সফটওয়্যার টির নির্ভরযোগ্যতা অনেক বেশি মনে হয় তুলনায় যখন সমস্ত ফাংশন থেকে সমানভাবে বাগ নির্মূল করা হয় এখানে আমরা পাখির চোখ করছি সেই সমস্ত ফাংশন গুলিকে যেগুলি খুব ঘন ঘন ব্যবহৃত হয় এবং এখানে আমরা অপারেশনাল প্রোফাইল এর উপর ভিত্তি করে টেস্ট ডেটা টা তৈরি করি এবং সেই জন্য একজন সাধারন ব্যক্তির কাছে সফটওয়্যার টির নির্ভরযোগ্যতার যে ছবিটি ফুটে উঠবে তার নির্ভুল অনুমান করে এটি কারণ টেস্ট ডেটা টা অপারেশনাল প্রোফাইল এর উপর ভিত্তি করে তৈরি হয় কিন্তু আমরা যদি এর অসুবিধাগুলো ভাবি তাহলে একটা হল যে এর ফলাফল অনেকাংশে নির্ভর করে কিভাবে অপারেশনাল প্রোফাইল এর উপর ভিত্তি করে কিভাবে টেস্ট কেস ডিজাইন করছি আমরা যদি নিখুঁতভাবে সমস্ত তথ্য হিসেব সংগ্রহ করে অপারেশনাল প্রোফাইল টাকে তৈরি করিও প্রথম বড় পরীক্ষাই হল অপারেশনাল প্রোফাইল টাকে ব্যাখ্যা করা বাস্তব জীবনে সফটওয়্যার টি ব্যবহৃত হওয়ার সময় তথ্য সংগ্রহ করতে হবে এবং অবশ্যই একটা বড় বিভাগের শ্রেণীর জন্য দ্বিতীয় সমস্যাটা হলো যে অপারেশনাল প্রোফাইল ঠিক থাকলেও টেস্ট কেস কিভাবে ডিজাইন করব যে টেস্ট কেস গুলো লোকজন সবসময়ই ব্যবহার করবে সেইগুলো বানানো কঠিন নয় কঠিন হচ্ছে সেইগুলো যেগুলো কালেভদ্রে ব্যবহার হবে এবং সেইগুলো যদি আমরা না বানাই ঠিকমতো তাহলে ফলাফলটা সঠিক হবে না আমাদের সফটওয়্যার রিলায়বিলিটি সম্পর্কিত গবেষণা এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে সফটওয়্যার এর নির্ভরযোগ্যতা হল সেটির বিশ্বস্ততার প্রতীক নির্ভুলভাবে বলতে গেলে এটা সফটওয়্যার রিলায়বিলিটি র একটা সামগ্রিক ধারণা যেটা ইঙ্গিত করছে বিশ্বস্ততা আরো নির্ভুলভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে একটি পণ্য একটা সময়কাল ধরে ঠিকভাবে কাজ করার সম্ভাবনা ইঙ্গিত করে এটি এবং সফটওয়্যার রিলায়বিলিটি মেজারমেন্ট এর সমস্যাগুলো আমরা দেখেছি এটা দেখা গেল যে বাগ সংশোধনের সাথে সাথে নির্ভরযোগ্যতার পরিবর্তন ঘটে যা কিনা হার্ডওয়ার এর বিপরীতমুখী প্রবণতা এবং শুধু তাই নয় এটা পর্যবেক্ষক ভিত্তিক একটা সফটওয়্যার এর নির্ভরযোগ্যতা সফটওয়্যারটি কে ব্যবহার করছে তার ওপর নির্ভর করে এবং সেই জন্যেই আমরা বলেছিলাম যে অপারেশনাল প্রোফাইল টা ব্যবহার করতে হবে নির্ভরযোগ্যতা অনুমান করার জন্য আমাদের টেস্ট কেস গুলি অপারেশনাল প্রোফাইল এর উপর ভিত্তি করে তৈরি করতে হবে তবেই আমরা সঠিক ফলাফল পাব নির্ভরযোগ্যতার ব্যাপারে যা কিনা সমস্ত ব্যবহারকারীর কাছেই গ্রহণযোগ্য হবে এবং অপারেশনাল প্রোফাইলটি তৈরি হয় বিভিন্ন ধরনের ইনপুট এবং তাদের সংঘটিত হবার সম্ভাবনাকে কেন্দ্র করে এবং স্ট্যাটিস্টিকাল টেস্টিং নির্ভর করে বড় আয়তনের ডেটা সেট এর উপর লক্ষ লক্ষ টেস্ট ডেটা তৈরি করা হয় অপারেশনাল প্রোফাইল থেকে যাতে বাস্তবসম্মত চিত্রটি স্পষ্ট হয় এবার আমরা সফটওয়্যার টেস্টিং নিয়ে আলোচনা করব সফটওয়্যার টেস্টিং এর সমস্যাগুলি সম্পর্কেও প্রজেক্ট ম্যানেজার কে অবহিত থাকতে হবে কারণ সবশেষে পণ্যটির টেস্টিং টা যেন উচ্চমানের হয় তা নিশ্চিত করা সেটা একটা বড় ভূমিকা পালন করে এবং যাতে সফটওয়্যার টার মান ভালো হয় সে ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার কে বুঝতে হবে সফটওয়্যার টেস্টিং এর সমস্যাগুলি কোথায় সেই উৎসাহ নিয়েই আমরা সফটওয়্যার টেস্টিং এর বিষয়গুলি নিয়ে আলোচনা করব প্রথম যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হল ত্রুটি এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য যখন একটা প্রোগ্রাম কে টেস্ট করা হচ্ছে সেটা ব্যর্থ হতে পারে যেমন ধরো একটা ইনপুট এ সেটা দেখালো ফেটাল এরর প্রোগ্রামটা এবার টার্মিনেট করে যাবে আমরা এখানে যেটা পর্যবেক্ষণ করলাম সেটা কিন্তু বাগ নয় আমরা টেস্ট ইনপুট টা দিলাম এবং লক্ষ্য করলাম যে বার্তাটা ফুটে উঠছে তারপর প্রোগ্রাম থেমে যাচ্ছে তো আমরা এখানে ব্যর্থতাকে পর্যবেক্ষণ করলাম ত্রুটিটাকে নয় তো টেস্টিং এ আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ব্যর্থতা কিন্তু ব্যর্থতা তো হয় ত্রুটির কারণেই অন্যভাবে বলতে গেলে আমরা বলতে পারি ব্যর্থতা হচ্ছে ত্রুটির অভিব্যক্তি কোড এ কোথাও একটা বাগ আছে এবং তার জন্যই চলতে পারল না কিন্তু আমরা ব্যর্থতাটাই দেখতে পেলাম কিন্তু আবার সফটওয়্যার এর মধ্যেকার প্রতিটি বাগ ই কি এইভাবে ব্যর্থতা আনতে পারে না এমন বাগ থাকতে পারে যাদের কারণে কোনো দিন কোনো সমস্যাই হলো না সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি তোমরা এটাও ভাবতে পারো যে কি করে এটা হতে পারে যে বাগ রয়েছে অথচ তার জন্য সফটওয়্যারটি হোঁচট খাচ্ছে না এবার এরর ফল্ট এবং ফেলিওর এর মধ্যে তুলনা করা যাক যদিও অটোমেটেড টুলস এখন পাওয়া যায় তবুও প্রোগ্রামিং এখনো অনেকাংশে মানুষের চেষ্টা নির্ভর 1993সালের ieee স্ট্যান্ডার্ড 1044 এ এরর এবং ফল্ট কে সমার্থক বলা হয়েছিল 2010 এর সংস্করণে আরো কিছু সূক্ষ্ম পার্থক্য পেশ করা হল কারণ মনে হয়েছিল ভাবনা আদান প্রদানে আরও বেশী স্পষ্ট হওয়া দরকার এরর এবং ফল্ট এরমধ্যে পার্থক্য বের করতে হবে কারণ কোডিং ডিজাইনিং এগুলো খুবই পরিশ্রমের কাজ এবং লোকে ভুল করে ফেলে এবং সেই জন্য আমাদের পরিষ্কারভাবে জানতে হবে যে এরর মিসটেক ফল্ট এবং ফেলিওর কাকে বলে কারণ এই শব্দগুলো খুব ঘনঘন ব্যবহৃত হয় বোঝার জন্য আমরা এই ছবিটাতে দেখব যেখানে প্রোগ্রামার নিজের কম্পিউটার এ টাইপ করছে এবং শুরুর দিকে সে স্পেসিফিকেশন ও ডিজাইন এর কাজ করে তারপর কোড করে বিবরণী নথিবদ্ধ করবার সময় ভুল হতে পারে এই ভুলগুলোকে এখানে নীল বর্গক্ষেত্র দ্বারা বোঝানো হয়েছে কিন্তু বহু ভুলই কোন সমস্যার সৃষ্টি করেনা সেগুলো বাগ নয় কিছু কিছু বাগ আছে কিন্তু আবার সব বাগ এর কারণে সমস্যার সৃষ্টি হয় না কিছু কিছু বাগ এর কারণে ব্যর্থতার সৃষ্টি হয় ডিজাইন এবং কোড এর ক্ষেত্রেও একই কথা খাটে প্রোগ্রামার ভুল করতেই পারে কিন্তু সব ভুলে হোঁচট খায় না ধরা যাক ভুল করে এ ইজ ইকুয়াল টু বি এর জায়গায় লিখেছে এ ইজ ইকুয়াল টু সী কিন্তু হয়তো বি এবং সী এর সেই মুহূর্তে মানটা ছিল এক তাই এই ভুলটা কোন বাগ নয় কিন্তু প্রোগ্রামার এর তরফ থেকে দেখলে দেখতে হবে যে কাজটা ভুল হয়েছে এ ইজ ইকুয়াল টু বি লেখার কথা ছিল তার জায়গায় লিখল এ ইজ ইকুয়াল টু সী কিন্তু কিছু কিছু ফল্ট এর কারণে ব্যর্থতা ঘটতে পারে এরকম ও হতে পারে যে ভুল করে b ইন্টু টু লিখল একটা কন্ডিশন এর জন্য কিন্তু ধরা যাক সেই কন্ডিশন টা কখনো ঘটলোই না b ইন্টু 3 এর বদলে লিখেছে b ইজ ইকুয়াল টু b ইন্টু 2 একটা ভুল হয়েছিল এবং এটা একটা ত্রুটি কিন্তু তার কারণে ব্যর্থতা আসছে না কারণ আসল ব্যবহারের সময় এই ইনপুটগুলো দেওয়া হয় না যেহেতু প্রোগ্রামার এর দেওয়া শর্তটা কখনোই ফলছে না তাই বাগটা কখনোই ব্যর্থতার আকারে প্রকাশ পাচ্ছে না যে প্রোগ্রামার যত দক্ষ হোক না কেন ভুল করবেই এবং এই ভুলগুলোর মধ্যে অনেক কটাই বাগ হিসেবে থেকে যায় কোড এর মধ্যে এবং এমনকি সবচেয়ে অভিজ্ঞ প্রোগ্রামারদের ক্ষেত্রেও ডেটাটা দেখাচ্ছে যে গড়ে প্রতি 1000 লাইনে পঞ্চাশটা বাগ থাকে যেটা কিনা বেশ বড় একটা পরিমাণ এমনকি পেশাদারী টেস্টার দিয়ে টেস্ট করার পরেও আমরা সব বাগগুলোকে নির্মূল করতে পারিনা যে 50 টা বাগ রয়েছে কোড এ যখন প্রোগ্রামারের প্রোগ্রামিং করা শেষ হয়ে গেছে তার মধ্যে বেশির ভাগ গুলি ধরা পড়ে যায় টেস্টিং এর সময় কিন্তু তা সত্ত্বেও প্রতি হাজার লাইন অন্তর একটা বাগ থেকেই যায় সাধারণত গবেষণা অন্তত এটাই বলছে কোন কোন ক্ষেত্রে এটা হয় সহনীয় কিন্তু একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন কে যদি ধরি যাতে একটা বাগ আছে এবং সেই বাগ টা যদি ব্যর্থতা ডেকে আনে তাহলে সেক্ষেত্রে গুরুতর অর্থনৈতিক ক্ষতি হয়ে যেতে পারে কিংবা একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এর ক্ষেত্রে প্রতি হাজার লাইনে একটা বাগ এর প্রবণতা একেবারেই চলবে না কারণ সেখানে সুরক্ষার গুরুত্ব মারাত্মক একটা ভুল বিরাট ক্ষতি করে দিতে পারে কিন্তু বাগগুলির বিন্যাসটা কি রকম ডেভলপমেন্ট এর পর অবশিষ্ট বাগ এর একটা বড় অংশই হয় স্পেসিফিকেশন এবং ডিজাইন এর কারণে 40 বাগ হয় কোডিং করার সময় ভুলের কারণে স্পেসিফিকেশন এবং ডিজাইন এর কারণেই 60 মত বাগ ঘটে 40 বাগ থাকে কোডিং এ ভুলের কারণে কিন্তু যেহেতু প্রোগ্রাম লেখাটা মানুষের কার্যকলাপ বাগ অনিবার্য তাহলে কিভাবে করব যাতে বাগ এর সংখ্যা যথাসম্ভব কম থাকে একটা কৌশল হলো বিভিন্ন ধাপে কাজটার পর্যালোচনা করো সেটা বেশ জনপ্রিয় পদ্ধতি বাগ কমানোর জন্য ফর্মাল স্পেসিফিকেশন এবং ভেরিফিকেশন ও বাগ এর সংখ্যা কমাতে ব্যবহৃত হতে পারে এমনকি ডেভলপমেন্ট পদ্ধতিটা যদি যথাযথ হয় যাতে ভালো মানের সফটওয়্যার তৈরি হয় তা হলেও বাগ এর সংখ্যা কমে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পদ্ধতিতে বাগ নির্মূল করা যেতে পারে এবং টেস্টিং তার মধ্যে অন্যতম সম্ভাবনাময় একটা কৌশল কিন্তু একটা সফটওয়্যার কে টেস্ট করার প্রক্রিয়াটি কিরকম হবে কোন সফটওয়্যার কে টেস্ট করার জন্য দরকার ইনপুট ডেটা এবং তারপর যাচাই করা যে আসলে যেটা আউটপুট আসছে সেটা আমাদের প্রত্যাশিত ফলাফলের সাথে মিলছে কিনা অর্থাৎ আউটপুট টা পরীক্ষা করো এবং দেখো প্রোগ্রাম টা প্রত্যাশামতো চলছে কিনা যদি প্রোগ্রাম টা প্রত্যাশামতো না চলে তখন দেখতে হবে আমরা টেস্ট ডেটাটা কি দিয়েছিলাম এবং কোন শর্তে টেস্ট ডেটা টা দিয়েছিলা অর্থাৎ সফটওয়্যার টির কি অবস্থা ছিল তখন যখন আমরা টেস্ট ডাটা টা দিচ্ছিলাম এবং সেইটা আমরা নথিবদ্ধ করে রাখলাম টেস্ট ডেটা টা এবং তার আনুষঙ্গিক পরিস্থিতি এবং এটাকে বলা হয় টেস্ট রিপোর্ট যার মধ্যে থাকে যে কি কি অবস্থায় কোন টেস্ট ডেটা টা দেওয়া হয়েছে আউটপুট কি ছিল এবং সেটা ব্যর্থ হয়েছিল কিনা এবং পরে ডেভেলপাররা সেটা ব্যবহার করে তারা ব্যর্থতাটা পুনরায় সৃষ্টি করে ভুল খুঁজে বের করে সংশোধন করে সমস্ত ডেভলপমেন্ট কার্যকলাপের মধ্যে টেস্টিং এই সবচেয়ে বেশি প্রচেষ্টা ব্যয় হয় সবচেয়ে বেশি সংখ্যক কর্মী এই বিভাগেই থাকে সংস্থা এর পিছনেই সবচেয়ে বেশি খরচ করে ডিজাইন এবং স্পেসিফিকেশন এর থেকেও বেশি প্রচেষ্টা টেস্টিং এ ব্যয় হয় এবং অবশ্যই তুমি যদি কোন কোম্পানিতে যাও তুমি হয়তো সর্বপ্রথম একজন টেস্টার এর দেখা পাবে কারণ টেস্টিং এর লোকজন সবচেয়ে বেশি সংখ্যায় থাকে এবং তার অর্থ এই টেস্টিং এ কাজের সুযোগ বেশি কারণ সংস্থাগুলির বড় সংখ্যায় টেস্টার প্রয়োজন পড়ে একটা যেকোন সফটওয়্যার এর ক্ষেত্রে ডেভলপমেন্ট এর 50 শতাংশ প্রচেষ্টা ব্যয় হয় টেস্টিং এ কিন্তু আমরা যদি দেখি যে টেস্টিং এ কতটা সময় ব্যয় হচ্ছে সেটা দেখব যে ডেভেলাপমেন্ট করতে যে সময় লাগে তার 10 টেস্টিং এ লাগে যদি প্রজেক্ট টা এক মাসের হয় তাহলে হয়তো খুব বেশি তিন চারদিন ধরে টেস্টিং চলে অবশিষ্ট দিনগুলি চলে স্পেসিফিকেশন ডিজাইন কোডিং ইত্যাদিতে কিন্তু 50 প্রচেষ্টা কেবল 10 সময় সব কাজ করে ফেলে এটা কি করে সম্ভব তার কারণ টেস্টার রা একসঙ্গে সমান্তরালভাবে কাজ করতে পারে কারণ টেস্টিং কার্যকলাপের মধ্যে সমান্তরালতা থাকে একই সময়ে অনেক টেস্টার একসঙ্গে কাজ করতে পারে অন্যদিকে ডিজাইন এ খুব অল্প অল্প সংখ্যক লোকই থাকে সত্যি বলতে আমরা বেশি লোক রাখতে পারব না ডিজাইনের জন্য সাধারণত অল্প সংখ্যক লোকই থাকে ডিজাইন এ সেই রকমই কোডিং এও আমরা হাজার হাজার কোডার রাখতে পারি না আমরা এক একটা মডিউল ডিজাইন করতে এক একজনকে দি এবং সেই জন্য সমান্তরালতাটা অন্যান্য ডেভেলাপমেন্ট কার্যকলাপে কম এবং সেই জন্যই সেই কাজগুলো করতে সময় লাগে যদিও কসরত কম করতে হয় টেস্টিং এর সময় কম সময়ে বেশি প্রচেষ্টার প্রয়োজন টেস্টিং কৌশল গুলি খুব দ্রুত উন্নতি করছে তার সাথেই সেগুলো আরো জটিল হয়ে উঠছে তার প্রধান কারণ হলো প্রোগ্রাম এর আয়তন বেড়ে যাচ্ছে সেগুলো আরও জটিল হচ্ছে নতুন ধরনের প্রোগ্রামিং পদ্ধতি আসছে টেস্ট অটমেশন এবং তার ফলে টেস্ট এর ফলাফলগুলো নতুন ধরনের হচ্ছে সেই কারণেই টেস্টিং এর কাজটি আজকাল বেশ কঠিন পরীক্ষার মুখে ফেলে দিচ্ছে টেস্টিং আসলে বেশ কঠিন যদিও আগে ধারণা ছিল এটা আরো কয়েকটা সাধারণ কাজের মতই 50 বছর আগে টেস্টিং বলতে ছিল ইচ্ছেমতো মান বসিয়ে পরীক্ষা করা কিন্তু এখন অনেক উদ্ভাবনী ভাবনার অবকাশ ঘটছে অনেক রকম টেস্টিং কৌশল টেস্টিং tools ইত্যাদি ব্যবহার হচ্ছে এবং একজন টেস্টার কে এ সমস্ত ব্যাপারে অবহিত থাকতে হবে বাস্তবে টেস্টিং টা কিভাবে হয় আমরা ইউনিফায়েড প্রসেস রিপ্রেজেন্টেশন যেটা দেখতে পাচ্ছি যে গোটা লাইফ সাইকেল ধরেই টেস্টিং চলে লাইফ সাইকেল এর বিভিন্ন সময়ে টেস্ট কেসগুলো কে নির্দিষ্ট করা হয় ইউনিট টেস্টগুলো করা হয় ইন্টিগ্রেশন টেস্টিং নির্দিষ্ট করার পর সেগুলো করা হয় একই ব্যাপার ইউজেবিলিটি টেস্টিং এবং সিস্টেম টেস্টিং এর ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন হল কত সময় ধরে চলবে টেস্টিং কারণ যত টেস্ট যেটা ব্যবহার করবে তত বাগ বেরোবে একটা উপায় হলো যে একক সময়ে কতগুলো বাগ ধরা পড়ছে সেটা দেখে রাখলাম এবং যেমন যেমন টেস্টিং এগোবে আমরা দেখতে পাবো যে প্রতিদিনের চিহ্নিত বাগ এর সংখ্যা কমে যাচ্ছে এবং তারপর একটা পরিস্থিতি আসবে যখন একদিন বা এক সপ্তাহের জন্য টেস্টিং চলবে এবং তখন কোন বাগ এর চিহ্নিত হবে না এবং সেই সময়েই টেস্টিং বন্ধ করে দিতে হবে আর একটা উপায় হলো জোর করে বাগ ঢুকিয়ে দেওয়া ডেভেলপার এবং টেস্টার দের অজান্তে ম্যানেজার বাগ ঢুকিয়ে দেয় প্রোগ্রামে এবং তারপর পর্যবেক্ষণ করে যে তার মধ্যে কতগুলি আসলে চিহ্নিত হচ্ছে তিনি যদি দেখেন যে বেশির ভাগগুলি চিহ্নিত হয়ে গেছে তাহলে টেস্টিং বন্ধ করিয়ে দেবেন আর একটা যে পরিভাষা সম্পর্কে ম্যানেজারকে অবহিত থাকতে হবে সেটা হলে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন এর মধ্যে পার্থক্য ভেরিফিকেশন এ আমরা ঠিক করি যে একটা পর্যায়ের আউটপুট পরের পর্যায়ের আউটপুট এর সাথে খাপ খাচ্ছে কিনা অর্থাৎ ডিজাইন এর ফলাফল বিবরণীর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সমস্ত বিবরণীগুলির প্রতি খেয়াল রাখা হয়েছে কিনা সেইরকমই যতগুলো মডিউল ডিজাইন করা হয়েছিল সেইগুলোর খেয়াল রাখা হয়েছে কিনা কোডিং এ এবং সেটাকে বলে ভেরিফিকেশন অন্যদিকে ভ্যালিডেশন এর কাজ হল এটা নিশ্চিত করা যে সবশেষে যে সিস্টেমটি তৈরি হয়েছে সেটা যে বিবরণী দেওয়া হয়েছিল তার সাথে খাপ খাচ্ছে কিনা তো তার মানে ভ্যালিডেশন ব্যবহৃত হয় যখন সিস্টেম তৈরি হয়ে গেছে অন্যদিকে ভেরিফিকেশন ডেভলপমেন্ট চলার সাথে সাথে হয় যাতে যাচাই করা যায় যে ডেভলপমেন্ট এর কাজগুলো ঠিকঠাক হচ্ছে অর্থাৎ একটা পর্যায়ের রেজাল্ট তার পূর্বের ধাপের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা আমাদের আলোচনার সময় শেষ হয়ে এসেছে এবং আমরা এখানেই থামবো ধন্যবাদ